এর পরে একটি মোটরে টর্ক তৈরি হয় এখানে এটি কমিউটেটর সেগমেন্ট এইগুলি হল ব্রাশ এবং এইগুলি হল কন্ডাকটর এখানে এটি N পোল এবং এখানে এটি S এখানে এটি ডট সুতরাং এর অর্থ হল কারেন্ট এখানে প্রবেশ করেছে এবং সেই জায়গা ছেড়ে যাওয়া মানে এটা হল এর কনভেনশন এবং এই টর্ক উৎপাদনের জন্য এটি সিলিন্ড্রিক্যাল আকারে ছিল এখন যখন একটি মেশিনের ফিল্ডটি এক্সসাইটেড হয় মেশিনের টার্মিনাল গুলিও প্রভাবিত হয় তখন আর্মেচার ওয়াইন্ডিং কারেন্ট এয়ার গ্যাপ ফ্লাক্সের সাথে বিক্রিয়া করে একটি টর্ক তৈরি করে এটি আসলে চিত্র 3 এবং এই দুটি বিন্দু এখানে রয়েছে এটি মূলত নিউট্রাল জোন সুতরাং চিত্র 13 একটি মোটরের টর্কের প্রোডাকশন চিত্রিত করে এখন যখন ব্রাশ গুলি নিউট্রাল অক্সিস এর উপরে থাকবে তখন উত্তর পোলর নীচে থাকা সমস্ত কন্ডাক্টর গুলি একটি নির্দিষ্ট দিকে কারেন্ট বহন করে যখন দক্ষিণ পোলর বিপরীত দিকে কারেন্ট বহন করে সুতরাং এটি এর নিউট্রাল জোন সুতরাং এখানে সমস্ত কারেন্ট উত্তর পোলতে কন্ডাক্টর এর দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ পোলর এর কন্ডাক্টরগুলি অন্য দিকে কারেন্ট বহন করে সুতরাং কমিউটার গুলি প্রতিটি আর্মেচার কয়েল নিউট্রাল অক্সিস এর মধ্যে দিয়ে যাওয়ার মুহূর্তে কারেন্টকে বিপরীত দিকে নিয়ে যায় সুতরাং উপরের সম্পর্কটি সবসময় আর্মেচার ঘোরানোর সাথে সাথে বজায় থাকে সুতরাং এই পোলারিটি এর মান নিউট্রাল অক্ষ অতিক্রম করার সময় π হয় সুতরাং এই দুই ব্রাশের এই পোলারিটি সবসময় Sa থাকবে সুতরাং একটি DC মেশিনে এমন অনেকগুলি ব্রাশ রয়েছে যাকে বেশ কয়েকটি কমিউটেটর সেগমেন্ট বলা হয় এখানে এই ওপেন DC মেশিনটি দেখুন সুতরাং এক্ষেত্রে আমি বলেছিলাম এটি নিউট্রাল অক্ষের মধ্য দিয়ে যায় সুতরাং উপরের সম্পর্কটি সবসময় আর্মেচার ঘোরানোর সাথে সাথে বজায় থাকে সুতরাং কমিউটার প্রতিটি আর্মেচার কয়েলে কারেন্টকে বিপরীত করতে কাজ করে সুতরাং উত্তর পোলর নীচে সমস্ত কন্ডাক্টরগুলি ইনওয়ার্ড ফ্লোয়িং কারেন্ট বহন করে যা আমি ফ্লাক্স কনভেনশনের সাথে দেখিয়েছি যা তাদের এয়ার গ্যাপ ফ্লাক্সের সাথে বিক্রিয়া করে ডাউনওয়ার্ড অ্যাক্টিং ফোর্স তৈরি করে এবং এটি ঘড়ির কাঁটার বিপরীতে টর্ক তৈরী করে সুতরাং এটি প্রদত্ত ডায়াগ্রামে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র থেকে দুর্বল সব ধরনের ফিল্ডের ক্ষেত্রে দেখানো হয়েছে তা থেকে জানতে পারবেন যে কিভাবে এখানে টর্ক ডেভেলপ হবে একইভাবে দক্ষিণ পোলর নীচের কন্ডাক্টরগুলি বাইরের দিকে কারেন্ট বহন করে যা আপওয়ার্ড অ্যাক্টিং ফোর্স তৈরি করে এই শক্তি গুলিও ঘড়ির কাঁটার বিপরীতে টর্কের জন্ম দেয় সুতরাং এখানে এয়ার গ্যাপ ফ্লাক্স এর রশ্মিগুলি রেডিয়াল ভাবে বিন্যস্ত থাকে এখানে প্রতিটি ফোর্স স্পর্শকভাবে কাজ করে তাই কন্ডাকটরের কেন্দ্র থেকে শ্যাফ্টের কেন্দ্রে রেডিয়াল দূরত্ব রয়েছে এটি আমাদের emf সমীকরণ হয় অতএব টর্কের ম্যাগনিটিউড এর মান হবে B IL অর্থাৎ এখানে ফোর্স এর মান নিউটন মিটারে হবে এখানে এই j একটি সিলিন্ড্রিক্যাল আকৃতির হয় এটি কেন্দ্র থেকে এই অংশে তৈরি করা হয় সুতরাং এটি এর ব্যাসার্ধ এবং এটি আমাদের টর্ক সমীকরণ BIL r নিউটন মিটার এখন মোটরটিতে Z কন্ডাক্টর থাকলে মোট টর্ক B IL r Z নিউটন মিটার হবে এখন B ফ্লাক্স ডেনসিটি যা ওয়েবার পার মিটার2 হয় এবং এখানে l প্রতিটি পরিবাহীর দৈর্ঘ্য যা মিটার এবং r হল গড় ব্যাসার্ধ যেখানে পরিবাহী স্থাপন করা হয় সেটিও মিটার এবং Z মোট আর্মেচার কন্ডাক্টরের সংখ্যা এখন এখানে Ia আর্মেচার কারেন্ট হয় অর্থাৎ এর মান IaA হবে সুতরাং এটি এর একটি প্যারালাল পথের হবে সুতরাং দ্বিতীয় জিনিস হল প্রবাহের ঘনত্ব b হওয়া উচিত B ∅ a যেখানে a এর প্যারালাল পাথ এর নাম্বার হবে তাই এটি অভিন্নভাবে বিতরণ করা হয় সুতরাং এখানে কারেন্টটি ∅ a ওয়েবার প্রতি বর্গ মিটারে হবে যেখানে ∅ হল ফ্লাক্স এবং A হল ক্রস সেকশনাল এরিয়া এখন a ক্রস সেকশনাল ফ্লাক্স পাথ r রেডিয়াসে অর্থাৎ এটিও একটি সিলিন্ডার এটি পৃষ্ঠের ক্ষেত্রফল 2π r l যেখানে l দৈর্ঘ্য হয় r হল ব্যাসার্ধ তার মানে এটি মূলত 2 π rlP যা সারফেস এরিয়া পার পোল হবে তাই এই কারণেই ফ্লাক্সের ক্রস সেকশনাল ক্ষেত্রটিকে আমরা r ব্যাসার্ধে একটি ফ্লাক্স পাথ বলি এটি 2 π rl P হবে তাই প্রতিস্থাপন করলে T Z∅L I r on 2 π r l P A নিউটন মিটার বা আমরা লিখতে পারি T Z∅ Ia on 2 π P A নিউটন মিটার বা 0159 হবে তারপর Z∅ PIa এটি হল 1 2π এবং এটি 0159 হবে কিন্তু T একটি ধ্রুবক হয় তাই আমরা লিখতে পারি T K ∅ I যেখানে ∅ Ia 0159 ZP A হল একটি ধ্রুবক সুতরাং এখানে টর্ক ফ্লাক্স এবং আর্মেচার কারেন্টের গুণফলের সমানুপাতিক হয় এবং সেই DC মেশিন ফ্লাক্স আসলে ফিল্ড কারেন্টের উপর নির্ভর করে সুতরাং এখানে ফ্লাক্স ফিল্ড কারেন্টের সমানুপাতিক আমরা সিরিজের মোটর এর ক্ষেত্রে এটি দেখেছি তার মানে টর্ক আসলে তখন সমানুপাতিক হবে এখানে ফিল্ড কারেন্ট এর পরিবর্তে আর্মেচার কারেন্ট ∅ এর জন্য আমরা এটিকে If পেয়েছি সুতরাং এখন DC মোটরের সমতুল্য সার্কিট এখন এই ডায়াগ্রামটি আঁকা হয়েছে এটি একটি আলাদাভাবে এক্সসাইটেড DC মোটর সুতরাং যদি দেখুন একটি পৃথকভাবে এক্সসাইটেড মানে ক্ষেত্রটি আসলে একটি ভিন্ন সরবরাহ দেওয়া হয় একটি ভিন্ন উৎস থেকে DC সরবরাহ আলাদাভাবে ফিল্ডে দেওয়া হয় আরবলে মোটর এটা হল সাপ্লাই ভোল্টেজ এটা রেজিস্ট্যান্স ra যা খুবই ছোট Eb এটা হল আর্মেচার এর ব্যাক emf পোলারিটি এখানে Ia হিসাবে চিহ্নিত করা হয়েছে সমান IL আর্মেচার কারেন্ট লোড হয় অ্যাক্টিভ কন্ডিশনয় কারেন্ট r 0 হবে আসলে যখন DC মেশিন চালু করবেন প্রথম বছর সম্ভবত বৈদ্যুতিক ল্যাবও এই জিনিসটির জন্য বা যাই হোক না কেন DC মেশিনটি শুরু করার সময় শুরুতে R এর এই অবস্থানে থাকা উচিত যা সর্বোচ্চ অবস্থান বলে কারণ যত তাড়াতাড়ি অন্যথায় আমরা পিছনে সুইচ অন করার সাথে সাথেই emf থাকবে না এটি একটি সর্বনিম্ন মান রয়েছে তাহলে DC মোটরের আর্মেচার রেজিস্ট্যান্স খুবই ছোট তাই এখানে কোথাও ফিউজ কানেক্ট না করলে কারেন্ট প্রবাহিত হবে এবং ফিউজ কেটে যাবে সুতরাং এ কি করবেন যে এই রেজিস্ট্যান্স সর্বোচ্চ হওয়া উচিত এবং তারপরে সেখানে শুরু করুন যেগুলি তারপর সরবরাহ দেয় তারপর মোটর আস্তে আস্তে শুরু হবে এবং ধীরে ধীরে আমরা পিক আপ করবে এবং তারপরে ব্যাক emf ডেভেলপ হবে এখন এর পরে আমি যখন স্পিড বাড়তে শুরু করি ধীরে ধীরে এবং ধীরে ধীরে রেজিস্ট্যান্স কেটে 0 এ নিয়ে আসি কিন্তু দেখুন ল্যাবরেটরিতে আমরা কি করি যে আমরা একটি SP ST সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ সংযুক্ত করি এবং এই সুইচটি এই রেজিস্ট্যান্সের ম্যাক্সিমাম ভ্যালুতে খোলা থাকে সুতরাং এটি এইগুলি সম্পূর্ণভাবে বন্ধ থাকে এবং এটি বন্ধ করার সাথে সাথে এই সার্কিটে কোনও রেজিস্ট্যান্স থাকে না তাই একটু বন্ধ হলেই এর স্পিড কিছুটা বাড়বে কারণ এখানে SP ST সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ বন্ধ করতে পারেন তার মানে যেখানে R সর্বাধিক সেখানে এটি শুরু করুন এবং আমরা DC মেশিন স্টার্টার অধ্যয়ন করেছি কিন্তু যত দ্রুত স্পিড বাড়বে ধীরে ধীরে রেজিস্ট্যান্স কমিয়ে দেবে এবং রেজিস্ট্যান্স হচ্ছে r হল 0 অ্যাক্টিভ কন্ডিশনে এই SP ST সুইচটি এমনভাবে বন্ধ করুন যাতে এটি সম্পূর্ণভাবে কেটে যায় সুতরাং এটি আলাদাভাবে এক্সাইটেড হয় যাকে DC মোটর বলে এবং V হল টার্মিনাল ভোল্টেজ এবং Eb হল ব্যাক emf সুতরাং এই ক্ষেত্রে Rf হল ক্ষেত্রের রেজিস্ট্যান্স এটিও পরিবর্তিত হতে পারে এটি হল ফিল্ড রেজিস্ট্যান্স Rf এবং এটি নির্দিষ্ট এলাকায় এডিশনাল রেজিস্ট্যান্স হয় একে Rf বলে এবং এটি হল ফিল্ড রেজিস্ট্যান্স Rf এবং এটি হল সাপ্লাই তাই ra হল DC মেশিনের জন্য খুবই ছোট এটি কিভাবে পরীক্ষাগারে একটি DC মেশিনের আর্মেচার রেজিস্ট্যান্সের পরিমাপ করতে পারে এটা ভাবার প্রশ্ন সুতরাং Ia আর্মেচার কারেন্ট লোড কারেন্ট এবং Eb V Ia R ra অবশ্যই অ্যাক্টিভ কন্ডিশন R 0 এবং এই সার্কিটে এটিকে KVL বলে তাহলে এটি সহজে পোলরিটি তৈরি করতে পারবে অর্থাৎ এটি Eb V Ia ra R ra কিন্তু এটি অ্যাক্টিভ কন্ডিশনে R 0 হবে পড়ুন স্লাইড সময় 1152 সুতরাং এক্ষেত্রে শান্ট ক্ষেত্রটি এখানে এটি হল ফিল্ড উইন্ডিং এবং এটি হল Rf সুতরাং এখানে আমি SP ST দেখাইনি তবে এখানেও রাখতে পারি তাই এখানে এটাকে বসাতে পারি তাই আমি এখন এটি পরিষ্কার করছি সুতরাং এই ক্ষেত্রেও একই থাকবে এখানে মেশিনের পাশাপাশি শান্ট ফিল্ডে সরবরাহ করছে কারণ এটি প্যারালাল ভাবে সংযুক্ত সুতরাংএই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের সরিয়া যাত্তয়া ক্ষেত্রে এটা R হয় কারণ Rf এই রোধ পরিবর্তিত হতে পারে তাই এই If ফিল্ড কারেন্টকে কন্ট্রোলিং ফিল্ড কারেন্ট হয় মানে আমরা ফ্লাক্স নিয়ন্ত্রণ করছি সুতরাং যাই হোক R 0 অ্যাক্টিভ কন্ডিশন হয় সুতরাং তাই If RVf Rf এরকারণ এটি কারেন্ট If ভোল্টেজ এটি একটি প্যারালাল সার্কিট সুতরাং If হবে V Rf Rf এবং KVL প্রয়োগ করলে প্রয়োগ করলে তা পাবে Eb V Ia R ra কিন্তু একটি অ্যাক্টিভ কন্ডিশনে r 0 এবং এখানে KCL প্রয়োগ করলে এটি প্রয়োগ করলে এটি অর্মেচার কারেন্ট এটি লাইন কারেন্ট এবং এটি হল যাকে ফিল্ড কারেন্ট বলে সুতরাং এই বিন্দুর ক্ষেত্রে KCL প্রযোজ্য এই সময়ে KCL প্রয়োগে পাবেন I1 Is Ic সুতরাং সিরিজ উইন্ডিং আসলে আর্মেচারের সাথে সিরিজে যুক্ত সুতরাং সেক্ষেত্রে সিরিজ মোটরের জন্য আর্মেচার কারেন্ট লোড কারেন্ট ফিল্ড কারেন্ট হবে এখানে ফাইল করা সিরিজটি আর্মেচারের সাথে সিরিজে রয়েছে এটি সিরিজের মধ্যে রয়েছে এবং এটি ব্যাক emf এবং এটি V সুতরাং এটি সিরিজ মোটর এর ক্ষেত্রে আর্মেচার কারেন্ট ফিল্ড কারেন্ট লোড কারেন্টের হবে সুতরাং এবং যদি প্রয়োগ করা হয় তবে একটি সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স RS এবং যদি এখানেও প্রয়োগ করা হয় তাহলে KVL বলে সুতরাং আমরা Eb V Ia RS ra RS হল সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স সিরিজ ফিল্ডের ফ্যাক্ট কীভাবে নিয়ন্ত্রণ করবেন এই কোর্সে প্রথম বর্ষের স্তরে কিছু বেসিক এর বাইরে যেতে পারেনি সুতরাং এই Eb V Ia RS ra হবে সুতরাং পরবর্তী একটি ছোট উদাহরণ ধরুন একটি 230 ভোল্টের শান্ট মোটর 800 rpm এ কোন লোড ছাড়াই চলে এবং 5 অ্যাম্পিয়ার লাগে আর্মেচার এবং ফিল্ড উইন্ডিং এর রেজিস্ট্যান্স যথাক্রমে 025 Ω এবং 230 Ω হয় মোটর লোড হওয়ার সময় তার স্পিড গণনা করুন এবং মেইন থেকে 60 অ্যাম্পিয়ার নিন এই সমস্যা সুতরাং কোন লোড কন্ডিশনের পাশাপাশি আরেকটি লোড করার সময় এটি 60 অ্যাম্পিয়ার নিচ্ছে কিন্তু কোনো লোডে 5 অ্যাম্পিয়ার নিচ্ছে সুতরাং আমাদের এই স্পিড খুঁজে বের করতে হবে স্লাইড সময় পড়ুন 1509 সুতরাং এটি নো লোড কন্ডিশন এটি শান্ট মোটর সার্কিট ডায়াগ্রাম এটি হল IL 0 এটিকে If কারণ 230 ভোল্ট একটি ভোল্টেজ সরবরাহের ভোল্টেজ V Rf 230 Ω কে দেওয়া হয় কোন এক্সটার্নাল রেজিস্ট্যান্স দেখানো হয় না এখানে এটাকে Ia 0 বলে ra দেওয়া হয়েছে 02 Ω এবং কোন লোড স্পিড 800 rpm নেই এবং এটি হল ব্যাক emf সুতরাং ফিল্ড কারেন্ট যদি 230 এর উপর Rf 230 হল সরবরাহ 230 হল Rf তাই 230 230 হল 1 অ্যাম্পিয়ার সুতরাং IL 0 কে 5 অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে কারণ এখানে এটি দেওয়া হয়েছে যা নো লোডের উপর কল করে এবং 5 অ্যাম্পিয়ার নেয় এবং এটি লাইন থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট চালাচ্ছে তাই IL 0 5 অ্যাম্পিয়ার অতএব Ia 0 IL 0 If তাই 5 1 সুতরাং I0 4 অ্যাম্পিয়ার অতএব এই সার্কিটটিতে শুধুমাত্র Eb 0 V ra Ia 0 এর ব্যাক emf বের করুন সুতরাং Eb 0 হল 230 ra সুতরাং Eb 0 229 ভোল্ট এখন এটি কোন লোড কন্ডিশন নেই এখন যখন এটি লোড করা হয় তখন এই TDI টিতে সার্কিটটি 60 অ্যাম্পিয়ারের কারেন্ট চালায় এবং এই কারেন্ট Ia 1 হয় এবং ra হল 025 Ω এর অর্থাৎ এখানে স্পিড কি খুঁজে বের করতে হবে এবং এটি 230 Ω মানে ফিল্ড কারেন্ট যাকে If 230 231 অ্যাম্পিয়ার বলে সুতরাং কোন লোড বা ফুল লোড ফিল্ড কারেন্ট একই থাকবে আবার এটি 1 অ্যাম্পিয়ার হয় উভয় ক্ষেত্রেই ফিল্ড কারেন্ট ধ্রুবক মানে ফ্লাক্স স্থির থাকে তাই Ia 1 হবে IL If তাই 59 অ্যাম্পিয়ার অতএব Eb 1 হবে V Ia 1 ra 025 সুতরাং সরাসরি 21525 ভোল্ট এই এটা পাবেন এটা লোড কন্ডিশনে এই সার্কিটটা শুধু দুটি আলাদা সার্কিট আঁকুন এখানে আমি DC সার্কিটের মতো সমাধান করব তাহলে এর পর কী করবেন আমরা জানি যে এই Eb সমান ∅ ZN 60 P a K ∅ n হয় যদি উভয় ক্ষেত্রেই ধ্রুবক হয় যদি If ধ্রুবক হয় মানে ফ্লাক্স ধ্রুবক তাই Eb 0 Eb1 লিখতে পারে ∅0 n 0 এর উপর ∅1 n 1 হবে কারণ এটি এমন শর্ত যেখান থেকে একটি সমীকরণ Eb 0 K ∅ 0 n 0 হয় আরেকটি সমীকরণ Eb 1 K ∅ ∅1 n1 হয় সুতরাং এখানে 0 বাতিল করা হবে না ∅0 N ∅1 N1 হবে কারণ ক্ষেত্র ধ্রুবক হলে উভয় ক্ষেত্রেই কারেন্ট জন্য ধ্রুবক অ্যামপিয়ার হয় অতএব ∅0 ∅1 হয় সুতরাং যদি এটি ∅0 ∅1 তাই Eb 0 গণনা করা হয়েছে 229 Eb 1 আমরা 21525 n 0 গণনা করেছি আমরা জানি 800 n 1 হবে অতএব n 1 752 rpm হবে এখন এই একটি উদাহরণ আমরা পরে অন্য 3 বা 4 নেব এখন DC মোটর ক্যারেক্টারিস্টিক তে আমরা চলে এসেছি এখন প্রথমে একটি টর্ক কারেন্ট ক্যারেক্টারিস্টিক DC মোটরের জন্য আমরা টর্ক জানি K ∅ Ia হবে এখন একটি মোটরে ∅ প্রায় ধ্রুবক থাকে এবং টর্ক I এর সমানুপাতিক তাই পূর্ববর্তী উদাহরণে DC মোটর এর সরবরাহ ভোল্টেজ এর ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান কম বেশি স্থির থাকে অতএব ফ্লাক্স স্থির থাকবে কারণ ফিল্ড ফ্লাক্স ধ্রুবক হবে অতএব টর্ক প্রকৃতপক্ষে Ia এর সমানুপাতিক এটি প্রায় সরলরেখার ক্যারেক্টারিস্টিক যুক্ত সুতরাং তাই টর্কের কার্ভ এর এখানে কারেন্ট একটি স্ট্রেট লাইন বরাবর হয় এখন সিরিজ মোটরের ক্ষেত্রে আর্মেচার কারেন্ট ফিল্ড কারেন্ট হয় তার মানে ফ্লাক্স Ia সমানুপাতিক হবে অর্থাৎ এখানে K ∅ Ia হবে সিরিজ মোটর ফ্লাক্সের জন্য এখানে Ia হয় কারণ সিরিজ মোটর এর জন্য Ia If হবে যেহেতু সিরিজ ফিল্ড আর্মেচারের সাথে এটি সিরিজে সংযুক্ত তাই Ia If হয় তার মানে ∅ I টর্ক এর সমানুপাতিক হয় সুতরাং এই কারণেই এখানে সবকিছু লেখা হয়েছে তাই টর্কটি Ia2 এর সমানুপাতিক হয় সুতরাং যদি আমরা ক্যারেক্টারিস্টিক আঁকি এটি হল টর্ক এটি আর্মেচার শান্ট মোটরের জন্য এটি সরলরেখা এটি এখানে চিহ্নিত করা হয়েছে এবং সিরিজ মোটরের জন্য এটি প্যারাবোলা হবে সুতরাং এটি হল টর্ক কারেন্ট ক্যারেক্টারিস্টিক এবং এটি সিরিজ মোটর এবং শান্ট মোটরের কারেন্ট ক্যারেক্টারিস্টিক এখন দ্বিতীয় হল স্পিড কারেন্ট ক্যারেক্টারিস্টিক এই ক্ষেত্রে আমরা আবার জানি emf K ∅ n হবে আসলে n সমান সেখানে উদাহরণ আছে আমরা হয়তো ক্যাপিটাল N ব্যবহার করেছি কিন্তু ছোট n ক্যাপিটাল N হবে এখন শান্ট মোটরের ক্ষেত্রে এটা হয় আমরা জানি emf V Ia ra অ্যাক্টিভ কন্ডিশনে আমরা জানি যে তাই এটি Eb V Ia ra হবে সুতরাং তাই Eb K ∅ n V Ia ra হবে তার মানে n আমরা লিখতে পারি K V Ia ra ∅ যেখানে K 1 K হয় অতএব শান্ট ফ্লাক্স মোটরে ∅ ধ্রুবক থাকে অতএব Ia ra ড্রপ খুব ছোট কারণ ra জন্য আসলে DC মেশিন খুব ছোট হয় সুতরাং এই Ia ra ড্রপটি V এর প্রায় 3 থেকে 6 শতাংশ খুব ছোট তাই পার্সেন্টেজ ড্রপের এর স্পিড কোন লোড থেকে ফুল লোড পর্যন্ত একই ক্রমে থাকে তাই DC শান্ট মোটরকে ধ্রুবক স্পিডের মোটর হিসাবে বিবেচনা করা হয় এখন DC শান্ট মোটর একটি ধ্রুবক স্পিডের মোটর হয় কেন এটি লোড বৃদ্ধি সঙ্গে স্পিড সামান্য ড্রপ হয় সুতরাং একটি সিরিজ মোটরের ক্ষেত্রে গেইন n K V Ia ra হবে এবং RS হল সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স যেখানে এটি RS ∅ হয় কিন্তু সিরিজের মোটরে ∅ Ia থাকে কারণ Ia কিছুই নয় কিন্তু সিরিজের মোটরে আর্মেচার কারেন্ট ফিল্ড কারেন্ট হবে কিন্তু সেই কারণেই ∅ Ia এবং সিরিজ মোটর Ia Ia এর তাই n K V Ia ra RS হবে সুতরাং এখানে ∅ বাস্তব এবং সমানুপাতিক হবে Ia মানে ∅ কনস্ট্যান্ট K1 Ia হবে যদি এখানে প্রতিস্থাপিত হয় K1 Ia অতএব K হবে সুতরাং যদি তাই করা হয় তবে এটি n K হবে এখানে V অন Ia ra RS হয় সুতরাং এই অংশ ধ্রুবক হয় এবং এটি V1 এবং এখানে ∅1 I1 পরিবর্তিত হয় কারণ ∅ সমানুপাতিক হয় লোড পরিবর্তন হলে আর্মেচার কারেন্ট পরিবর্তন হবে এবং আর্মেচার কারেন্ট ফিল্ড কারেন্ট তাই পরিবর্তিত হবে তাইউভয়ই ফ্লাক্সও ∅I লোডের সাথে সমানুপাতিক হয় যদি লোড বাড়ে ∅ কারেন্টে ও বৃদ্ধি পায় সুতরাং Ia বৃদ্ধি হলে V Ia হ্রাস পায় কারণ যদি Ia বাড়ে তাহলে V Ia কমে যাবে তাই লোডের স্পিড বৃদ্ধির সাথে সাথে সিরিজ মোটরের জন্য এটি কমে যায় সুতরাং যদি সিরিজের মোটর থেকে লোড সম্পূর্ণরূপে সরানো হয় ∅ অতিমাত্রায় ছোট হবে যদি লোডটি সরান যে ∅ ছোট হবে সুতরাং Ia ও হ্রাস পাবে তাই V Ia অনেক বড় এবং স্পিড খুব বেশি হবে অতএব সিরিজের মোটর থেকে সম্পূর্ণভাবে লোড অপসারণ করা বিপজ্জনক অতএব একটি সিরিজ মোটর সবসময় লোড শুরু করা উচিত সুতরাং সিরিজের মোটর নো লোডে চালানো উচিত নয় তারা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে কেন সিরিজের মোটরটি কেবল এই অঞ্চলের কারণে নো লোডে চালানো উচিত নয় সুতরাং এর মানে সিরিজ মোটর যখনই স্টার্ট করতে হবে তখনই কানেকটিং লোড দিয়ে শুরু করতে হবে অন্যথায় সিরিজ মোটরের জন্য লোড সম্পূর্ণভাবে অপসারণ করা বিপজ্জনক স্লাইড সময় পড়ুন 2349 সুতরাং এখানে শান্ট মোটরের জন্য এই ক্যারেক্টারিস্টিক গুলি হল স্পিড কারেন্ট ক্যারেক্টারিস্টিক হয় এটি শান্ট মোটরের জন্য এটি হয় এখন আরেকটি হল স্পিডর টর্ক ক্যারেক্টারিস্টিক সুতরাং এখানে এটি SA ক্যারেক্টারিস্টিক হবে সুতরাং একবার এইভাবে আমি বলতে চাইছি যে স্পিডর কারেন্ট এবং কারেন্ট টর্কের কারেন্ট ক্যারেক্টারিস্টিকগুলি DC মোটরগুলির ক্ষেত্রে বিকাশ করা হয়েছে প্রতিটি ক্ষেত্রে স্পিড এবং টর্কের মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়া যেতে পারে শান্ট মোটরের ক্ষেত্রে স্পিড কিছুটা কমে যায় এবং পুরো লোড হয় মোটরটিকে একটি ধ্রুবক স্পিডের মোটর হিসাবে বিবেচনা করা যেতে পারে এটি DC মোটরের একটি স্পিডের টর্ক ক্যারেক্টারিস্টিক হবে একইভাবে একটি সিরিজ মোটরের ক্ষেত্রে স্পিড টর্ক কার্ভ স্পিড কারেন্ট কার্ভেরমতো হয় অন্য দুটি আমি ব্যাখ্যা করেছি এবং কেবলমাত্র একটি বিষয় হল এখানে 1 বা 2 সমীকরণ হয় সুতরাং পরবর্তী একটি উদাহরণ তাই একটি 230 ভোল্টের শান্ট মোটর একটি ধ্রুবক প্রধান ফিল্ড ড্রাইভ লোড সহ যার টর্ক 600 rpm এ হয় এখন এটি 30 অ্যাম্পিয়ার লাগে যে স্পিডে এটি চালানো হবে যদি 10 Ω রেজিস্ট্যান্সের সাথে সিরিজে সংযুক্ত থাকে তবে এটি আর্মেচার হবে এখানে আসলে 10 Ω রেজিস্ট্যান্স এর আর্মেচারের সাথে সিরিজে সংযুক্ত থাকলে এটি যে স্পিড হবে তা খুঁজে বের করতে হবে সুতরাং দেখুন এটি সার্কিট ডায়াগ্রাম এবং এটি দেওয়া হয়েছে যে 230 ভোল্টের শান্ট মোটর একটি ধ্রুবক প্রধান ক্ষেত্রের সাথে একটি লোড চালায় যার টর্ক স্পিডর ঘনকের সমানুপাতিক তার মানে টর্ক n³ হবে এখন এটি 600 rpm এ চালানোর সময় এটি 30 অ্যাম্পিয়ার লাগে এটি যে স্পিডে চালাবে তা খুঁজে বের করতে হবে এটি 10 Ω রেজিস্ট্যান্সের সাথে সিরিজে সংযুক্ত থাকে এটি এর আর্মেচার হয় সুতরাং এটি Eb 1 ব্যাক emf হয় সুতরাং 30 অ্যাম্পিয়ার ড্রাইভিং এর ক্ষেত্রে এটি n 1 দেওয়া হয় 600 rpm এর এবং এখানে V 230 ভোল্ট হবে সুতরাং যখন n 1 দেওয়া হয় তখন Ia 1 হল 30 অ্যাম্পিয়ার এবং ধরুন n 1 এর উপর n 2 x n 1 হল প্রথম ক্ষেত্রে 600 rpm এর স্পিড এর এবং এই অনুপাতটি n 1 n 2 x হবে এবং আমরা জানি Eb K ∅ n হয় দ্বিতীয় সার্কিট হল যেটি এখানে 10 ওভারের রেজিস্ট্যান্স যুক্ত সুতরাং এবং এটি দ্বিতীয় ক্ষেত্রে Ia 2 এবং n 2 হবে এবং এটি 230 ভোল্ট দেওয়া হয় এবং এখানে ফিল্ড কারেন্ট If হয় সুতরাং সেই ক্ষেত্রে ∅1 ∅ 2 ∅ হবে এবং Eb 1 এর উপর Eb 2 এবং ∅1 n 1 এর উপর ∅ 2 হবে সুতরাং তাই Eb 1 এর উপর Eb 2 n 1 এবং n 2 x এর কারণে n 2 x হবে সুতরাং চিত্র থেকে এটি Eb 1 230 ভোল্ট এর হবে সুতরাং এই চিত্র থেকে emf 230 ভোল্ট এবং ra উপেক্ষিত থাকে সুতরাং Eb1 হবে 230 ভোল্ট চিত্র থেকে Eb 2 হবে 230 10 Ia 2 কারণ 10 Ω রেজিস্ট্যান্স যোগ করা হয়েছে 230 এর এখানে এটি 10 I2 উপর 230 10 I2 x হবে কারণ Eb 1 এর উপর Eb 2 n 1 এর উপর n 2 x সমীকরণ 2 হয় সুতরাং এখানে টর্কটি স্পিডের ঘনকের এর সমানুপাতিক হয় অতএব আমরা লিখতে পারি T 1 থেকে T 2 n 1 n 2 হবে যা x ঘনক এর কারণে T 1 T 2 x ঘনক হয় সুতরাং প্রথম শর্ত এবং এটি দ্বিতীয় শর্ত আমরা টর্ক জানি K ∅ Ia হয় তাই আমরা লিখতে পারি T 1 এর উপর T 2 ∅1 Ia ∅ 2 Ia 2 হয় কিন্তু শান্ট মোটরের জন্য ফ্লাক্স স্থির থাকে তাই ∅1 ∅ 2 এবং ∅1 ∅ 2 এর মধ্যে রয়েছে যার মানে এটি হবে Ia 1 এর উপর I 2 তার মানে T 1 এর উপর T 2 30 এবং Ia 2 এটি x ঘনক হবে অতএব 30 অন Ia 2 x3 হবে অতএব Ia 2 30 অন x কিউব এটি হল সমীকরণ 5 হয় এই Ia 2 এবং এই Ia 2 হয় যদি এই সমীকরণটি প্রতিস্থাপন করা হয় তাহলে x 2 30 এ 23 0 হবে সুতরাং এটি একটি ঘন সমীকরণের 3টি সমাধান থাকবে সুতরাং একটু একটু করে চেষ্টা করলে x 155 পাওয়া যাবে তার মানে n 1 এর উপর n 2 x সুতরাং n 1 হল 600 rpm এবং x হল 155 হয় সুতরাং n 2 এর এখানে 387 rpm হয় এটি হল n 2 এর উত্তর এবং Ia 2 হবে Ia 2 I 1 x³ সুতরাং 30 155³ এখানে Ia 2 প্রায় 8 অ্যাম্পিয়ার হবে সুতরাং আরেকটি বিষয় হল DC মোটরের স্পিড নিয়ন্ত্রণ সুতরাং আমরা জানি Eb ∅ Z n 60 P A হয় সুতরাং n Eb V আর্মেচার সার্কিটে ড্রপ হবে